প্রিয় অংশগ্রহণকারীদের 2য় সপ্তাহের 2য় মডিউলে স্বাগতম আগের মডিউলে আমরা হ্যাপটিক্স দেখেছিলাম এবং এটি কর্মক্ষেত্রে ভূমিকা আমরা বিভিন্ন ধরণের হ্যান্ডশেক বিভিন্ন ধরণের শুভেচ্ছা এবং সেইসাথে সাংস্কৃতিক বৈচিত্র দেখেছিলাম আজকের মডিউলে আমরা বিশেষ করে কর্মক্ষেত্রে হ্যাপটিক্সের ভূমিকা নিয়ে আলোচনা করব আমরা একটি বহুসাংস্কৃতিক পরিবেশে উপযুক্ত এবং গ্রহণযোগ্য লিঙ্গ সম্পর্ক স্থাপনে হ্যাপটিক্সের তাৎপর্য কী তা বিশ্লেষণ করব যখন আমরা অন্য ব্যক্তিদের স্পর্শ করি তখন আমরা দেখতে পাই যে প্রযুক্তিগত বাধাগুলি একেবারেই অনুপস্থিত আমাদের একজন ব্যক্তির কাছাকাছি যেতে হবে এবং একটি স্পর্শ স্থাপন করতে হবে অতএব এই নৈকট্য কখনও কখনও কর্মক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হতে পারে যাই হোক আমরা দেখতে পাই যে কর্মক্ষেত্রে স্পর্শ সর্বদা একটি লক্ষ্যের সাথে সম্পর্কিত বা এটি একটি নিয়মিত পেশাদার ইন্টারেকশনের একটি অংশ এবং এই প্রেক্ষাপটটি এই স্পর্শটিকে কম ভয়ঙ্কর করে তোলে এবং কখনও কখনও আন্তঃব্যক্তিক সম্পর্কের একটি সক্রিয় দিকও করে তোলে সামাজিকভাবে অনুমোদিত নম্র স্পর্শ আচরণ আমাদের অন্যদের সাথে ইন্টারেকশন শুরু করতে সাহায্য করে আমাদের দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং একই সাথে এটি আমাদের দেখায় যে আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত এবং অন্যদের দ্বারা আমরা সম্মানিত কখনও কখনও আমরা দেখতে পাই যে বাহুতে একটি একক স্পর্শ আমাদের বলে যে আমাদের প্রচেষ্টা সঠিক দিকে যাচ্ছে যাইহোক বিশেষ করে যখন আমরা আন্তঃব্যক্তিক দক্ষতায় স্পর্শের ভূমিকার দিকে তাকাই বিশেষ করে আন্তঃসাংস্কৃতিক পরিস্থিতিতে এবং লিঙ্গ জুড়ে আমাদের বুঝতে হবে যে সেট এবং অনির্ধারিত সীমানা গুরুত্বপূর্ণ এবং সেগুলিকে অক্ষত রাখতে হবে যে কোনো ধরনের বন্ধুত্বে বা যেকোনো ধরনের অফিসের পরিবেশে খুব বেশি স্পর্শ মানুষের মনে কিছু সন্দেহের জন্ম দিতে পারে এবং একই সময়ে স্পর্শের অনুপস্থিতিও বিচ্ছিন্নতার সংকেত দিতে পারে যা কাজের পরিবেশের জন্য অনুকূল নয় মানুষের স্পর্শ সবসময় অভিজ্ঞতাকে তীব্র করে যখন অন্য একজন ব্যক্তি পেশাদার পরিবেশে আমাদের স্পর্শ করে এটি বেশিরভাগ পরিস্থিতিতে একটি ইতিবাচক অনুভূতিকে বৈধ করে যাইহোক যেমন আমরা আমাদের পূর্ববর্তী মডিউলে মন্তব্য করেছি সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক অনুশীলনগুলি উল্লেখযোগ্য এবং এই পার্থক্যগুলি ইন্টারেকশনকারীদের দ্বারা বোঝা উচিত আমরা দুটি ভিন্ন ধরণের সংস্কৃতি নিয়ে আলোচনা করেছি যা যোগাযোগের সংস্কৃতির পাশাপাশি যোগাযোগহীন সংস্কৃতি একটি যোগাযোগ সংস্কৃতি হল এমন একটি যেখানে অন্য লোকেদের স্পর্শ করা স্বাভাবিক বলে মনে করা হয় যোগাযোগের সময় অন্য লোকেদের কাছাকাছি যাওয়া এবং একই সাথে অন্য লোকেদের স্পর্শ করার সময় আরও সরাসরি চোখের যোগাযোগ করা স্বাভাবিক বলে মনে করা হয় উদাহরণস্বরূপ এই জাতীয় সংস্কৃতির লোকেরা মধ্যপ্রাচ্য বা ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলের লোকেরা স্পর্শ বা গন্ধ থেকে উচ্চ মাত্রার সংবেদনশীল ইনপুটগুলির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে এর তুলনায় নন কন্টাক্ট কালচারে উদাহরণ স্বরূপ উত্তর ইউরোপের পাশাপাশি অনেক এশীয় দেশে মানুষের মধ্যে প্রায়ই স্পর্শ করার প্রবণতা দেখা যায় সেখানে আরও দূরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে এবং আমাদের বেশিরভাগ যোগাযোগে আমরা চেষ্টা করি ভিজ্যুয়াল যোগাযোগের উপর নির্ভর করতে যোগাযোগহীন সংস্কৃতিতে বেশ কিছু সামাজিক অনুশীলন রয়েছে যা আমাদের অন্যদের সাথে শারীরিক যোগাযোগ না করে অন্য লোকেদের শুভেচ্ছা জানাতে দেয় এই পার্থক্যগুলি আমাদের এই ধারণা সম্পর্কে সতর্ক করে যে কর্মক্ষেত্রে অন্য মানুষের স্পর্শ করা একটি অস্পষ্ট এবং সেইসাথে একটি জটিল এলাকা এবং এই এলাকায় ব্যাখ্যা প্রাসঙ্গিক হতে হবে এই প্রেক্ষাপট ব্যক্তিগত হতে পারে তারা সাংস্কৃতিক পাশাপাশি প্রাতিষ্ঠানিক হতে পারে উদাহরণস্বরূপ অনেক প্রতিষ্ঠান একটি নো টাচ নর্ম পছন্দ করে যেখানে কর্মীদের এই ধারণা সম্পর্কে সতর্ক করা হয় যে তাদের সাধারণত অন্য কোনো মানুষকে স্পর্শ করা উচিত নয় এবং এমনকি একটি ভদ্র হ্যান্ডশেককেই যথেষ্ট বলে মনে করা হয় যখন সঠিকভাবে ব্যবহার করা হয় তখন মানুষের স্পর্শ সহকর্মীদের মধ্যে একটি ইতিবাচক অনুভূতিকে সমর্থন করে অন্যদিকে এটি যখন নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় তখন এটি বিশ্বাস ভেঙে দিতে পারে এবং অসুবিধা সৃষ্টি করতে পারে যোগাযোগের এই সাংস্কৃতিক পার্থক্য এবং অ যোগাযোগ সংস্কৃতি এবং পরিবেশ আমাদের প্রতিক্রিয়াগুলিকে শর্ত দেয় যখন অন্য লোকেরা আমাদের স্পর্শ করে আমাদের স্পর্শে কেউ বিরক্ত হবে কিনা তা একই সাথে অনেকগুলি কারণের উপর নির্ভর করে এটি স্বতন্ত্র মানসিকতার উপর নির্ভর করে এটি তাৎক্ষণিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে যার মধ্যে স্পর্শ দেওয়া হচ্ছে এবং একই সাথে এটি একজন কর্মচারীর সাংস্কৃতিক কন্ডিশনিংয়ের উপরও নির্ভর করে উদাহরণস্বরূপ ফরাসি এবং ইতালীয় লোকেরা আরামদায়ক হয় যদি সংলাপের সময় অন্য কেউ তাদের স্পর্শ করে তারা এই ধারণা সম্পর্কে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও ব্রিটেনের লোকেরা খুব অস্বস্তিকর বোধ করে যদি কেউ তাদের প্রকাশ্যে স্পর্শ করে এবং এই স্পর্শটি একেবারে এড়িয়ে যাওয়া হয় সম্ভবত ক্রীড়া ক্ষেত্রে এবং তাও বিশাল দর্শকদের সামনে যে সংস্কৃতিতে একটি স্পর্শ সহজে বেশি গ্রহণযোগ্য হয় সেগুলিকে ভারতীয় সমাজ তুরস্কের সমাজ ফ্রান্স ইতালি গ্রীস স্পেন এশিয়ার মধ্যপ্রাচ্যের অংশ এবং সেইসাথে রাশিয়া হিসাবে বিবেচনা করা হয় যাইহোক রাশিয়ায় যেখানে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে যতদূর পর্যন্ত শারীরিক স্পর্শে উদ্বিগ্ন অন্যান্য সুদূর প্রাচ্যের দেশগুলির মানুষদের একটি ভিন্ন সাংস্কৃতিক মানসিকতা রয়েছে সংস্কৃতি যেখানে স্পর্শকে উৎসাহিত করা হয় না তার মধ্যে রয়েছে জার্মানি জাপান ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এস্তোনিয়া পর্তুগাল উত্তর ইউরোপ এবং স্ক্যান্ডিনেভিয়া সহ বেশ কয়েকটি এশিয়ান এবং ইউরোপীয় দেশ কিছু অন্যান্য সংস্কৃতি রয়েছে যেখানে পাশ্চাত্য শিক্ষার প্যাটার্নের দিকে ধীরে ধীরে সামাজিক পরিবর্তনের কারণে অন্যদের স্পর্শ করার নিয়মগুলিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে যোগাযোগ এবং অ যোগাযোগ সংস্কৃতির আমাদের বোঝাপড়া আমাদের বলে যে পূর্ব দেশ এবং পূর্ব সংস্কৃতির তুলনায় পশ্চিমা সংস্কৃতিতে স্পর্শ করা তুলনামূলকভাবে দুষ্প্রাপ্য এবং সর্বজনীন স্পর্শের অভাব যখনই এটি ঘটে তখন এই স্পর্শটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে যোগাযোগহীন সংস্কৃতিতে যদি একজন ম্যানেজার একজন অধস্তন কর্মচারীর কাঁধে চাপ দেন তবে কর্মচারীর জন্য এটি একটি উত্সাহ যা সর্বদা মনে রাখা হবে যাইহোক একই বিস্তৃত সাংস্কৃতিক ছাতার মধ্যে আমরা দেখতে পাই যে বৈচিত্র বিদ্যমান থাকতে পারে আমরা ইউরোপের উদাহরণ নিতে পারি এবং আমরা দেখতে পাই যে এমনকি ইউরোপীয় সংস্কৃতির মধ্যেও এই সাংস্কৃতিক বৈচিত্র বিদ্যমান আমরা ইতিমধ্যেই ব্রিটিশ জনগণের অবস্থা দেখেছি যারা স্পর্শ পছন্দ করে না এবং আমরা দেখতে পেয়েছি যে ব্রিটিশ কর্পোরেট সেটিংয়ে খুব অল্প পরিমাণে স্পর্শ করা অনুমোদিত ব্রিটিশ সমাজে স্পর্শ শুধুমাত্র খেলাধুলার ইভেন্টগুলিতে এবং বিজয় বা সাফল্য উদযাপনে যেমন একটি গোল বা একটি পয়েন্ট করা এবং এই পরিস্থিতিতে ক্রীড়াবিদদের মধ্যে প্রসারিত করার অনুমতি দেওয়া হয় যাইহোক ড্রেসিংরুমে এটি এখনও সাধারণত একটি হাত বন্ধ নীতি অ্যালেন পিস মন্তব্য করেছেন যে ব্রিটিশ অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের ক্রীড়া ব্যক্তিত্বের অন্তরঙ্গ আলিঙ্গন দক্ষিণ আমেরিকা এবং মহাদেশীয় দেশগুলির ক্রীড়া ব্যক্তিদের কাছ থেকে অনুলিপি করা হয়েছে এই দেশগুলিতে খেলোয়াড়রা একটি গোল করার পরে একে অপরকে আলিঙ্গন করে এবং চুম্বন করে এবং এমনকি ড্রেসিংরুমেও তারা এই ঘনিষ্ঠ আচরণ চালিয়ে যায় আমরা এমন আচরণের বিষয়ে মন্তব্য করেছি যা সাধারণত ফ্রান্সের পাশাপাশি ইতালিতে গ্রহণযোগ্য একইভাবে আমরা দেখতে পাই যে লাতিন আমেরিকার দেশগুলিতে পুরুষদের একে অপরকে আলিঙ্গন করা বা বন্ধুর হাত ধরা বা তাদের যোগাযোগের সময় বন্ধুর কাঁধে হাত রাখা সাধারণ একইভাবে আমরা দেখতে পাই যে স্পেনে আমরা কথোপকথনের সময় এবং আধা সরকারি কথোপকথনের সময় পুরুষরা একে অপরের হাত আঁকড়ে ধরে বা অন্য ব্যক্তির কাঁধে হাত রেখে দেখতে পারি একইভাবে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যের লাতিন আমেরিকার দেশগুলিতে এবং দক্ষিণ ইউরোপীয় দেশগুলিতেও স্বাভাবিক কথোপকথনের সময় অনেক বেশি শারীরিক যোগাযোগ সম্পূর্ণরূপে অনুমোদিত কখনও কখনও এটি ক্রস সাংস্কৃতিক পরিস্থিতিতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে উদাহরণস্বরূপ যদি একজন ইংরেজ যিনি এই সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে সচেতন নন তাকে যদি ল্যাটিন আমেরিকান সহকর্মী বা একজন সতীর্থের সাথে যোগাযোগ করতে হয় তবে লাতিন আমেরিকান বন্ধু তার শেষের দিকে সূচনা করতে পারে এমন স্পর্শের স্তরে ইংরেজ ব্যক্তি খুব অস্বস্তি বোধ করতে পারে তিনি এটিকে ভিড় বা বিরক্তিকর বা এমনকি মুহূর্তে হুমকিস্বরূপ খুঁজে পেতে পারেন একইভাবে লাতিন আমেরিকান বন্ধুটি ব্রিটিশদের স্পর্শের অনুপস্থিতিকে কিছুটা ঠান্ডা বা বন্ধুত্বহীন বা উদ্বেগহীন বা স্মাগ মনোভাবের উদাহরণ হিসাবে অনুভব করতে পারে স্পর্শের উপস্থিতি বা অনুপস্থিতি একটি সমাজে কতটা গ্রহণযোগ্য তা নির্ভর করে বিভিন্ন সমাজতাত্ত্বিক ও সাংস্কৃতিক বিকাশের উপর আমরা দেখতে পাই যে উত্তর ইউরোপ এবং দূর প্রাচ্যের সংস্কৃতিগুলি তুলনামূলকভাবে অ যোগাযোগপূর্ণ যে এই সমাজে আমরা ভুলবশত কারো বিরুদ্ধে ব্রাশ করলেও ক্ষমা চাইতে হতে পারে মানব স্পর্শ কীভাবে আন্তর্জাতিক বিভ্রান্তি শুরু করতে পারে তা এই আকর্ষণীয় ঘটনা দ্বারা বোঝা যায় যা 2009 সালে শিরোনাম করেছিল যখন আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামা ব্রিটেন সফরে রাজকীয় প্রটোকল ভেঙে রানীকে আলিঙ্গন করেছিলেন এই আলিঙ্গন যা ব্রিটিশ আচরণের আদর্শের বিরুদ্ধে ছিল রাজকীয় প্রটোকলের বিরুদ্ধে এতটাই বিশ্বব্যাপী শিরোনাম হয়েছিল সুতরাং আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশে এটি কেবল স্পর্শের ফ্রিকোয়েন্সিই নয় স্পর্শের অবস্থান শরীরের বিন্দু যেখানে মানুষের স্পর্শ করা হয়েছে তাও অনেক গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আরব বিশ্বে পুরুষদের একে অপরের হাত ধরা বা জনসমক্ষে তাদের চুম্বন করা আরামদায়ক একটি ক্রস লিঙ্গ স্পর্শ একেবারে নিষিদ্ধ থাইল্যান্ড এবং লাওসে কারো মাথায় বিশেষ করে ছোট বাচ্চাদের স্পর্শ করা নিষিদ্ধ কারণ এটিকে অশুভ বলে মনে করা হয় দক্ষিণ কোরিয়ায় প্রবীণরা অল্পবয়সী লোকদের স্পর্শ করতে পারে বিশেষ করে যখন তারা ভিড় ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে যদি একজন অল্প বয়স্ক ব্যক্তি একইভাবে একজন বয়স্ক ব্যক্তিকে স্পর্শ করে তবে এটি খুব ভিড় বলে মনে করা হয় এই সাংস্কৃতিক পার্থক্যগুলি আন্তর্জাতিক পরিস্থিতিতেও প্রদর্শিত হয় আমরা বিশ্বব্যাপী শিরোনাম উল্লেখ করেছি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা মিশেল ওবামা রানীকে আলিঙ্গন করেন একই রকম পরিস্থিতি এই ছবিতে প্রদর্শিত হয় যেখানে পাকিস্তানের রাষ্ট্রপতি মিস্টার আসিফ আলী জারদারি ইরানের রাষ্ট্রপতি মিস্টার মাহমুদ আহমাদিনেজাদকে হাত ধরে আছেন এটি পারস্পরিক শ্রদ্ধার চিহ্ন হিসাবে বোঝা যায় কারণ এটি একটি সাধারণভাবে ভাগ করা সাংস্কৃতিক বিশ্বাস যাইহোক একজন আমেরিকান বা ব্রিটিশ সমাজে একই প্রতিক্রিয়া আশা করা যায় না সুতরাং এই সাংস্কৃতিক পার্থক্যগুলি বিদ্যমান এবং এগুলি প্রধানত আঞ্চলিক স্থান চোখের যোগাযোগের সাথে স্পর্শের ফ্রিকোয়েন্সি এবং সেই সাথে অপমানজনক অঙ্গভঙ্গিগুলির সাথে সম্পর্কিত যা বিভিন্ন সমাজে আলাদা বেশিরভাগ পশ্চিমা বিশ্বে আমরা দেখতে পাই যে কিছু ধরণের স্পর্শ এখন অনুমতিপ্রাপ্ত হয়েছে বিশেষ করে হ্যান্ডশেক যাই হোক আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট সমাজ এবং সংস্কৃতিতে এখনও কিছু ঐতিহ্যবাহী পকেট রয়েছে যেখানে এটি এখনও এড়ানো যায় জাপানি এবং চীনা সমাজের উল্লেখ করা আকর্ষণীয় বিভিন্ন লেখক যারা যোগাযোগের অমৌখিক দিকগুলির ক্ষেত্রে কাজ করেছেন তারা এই সামাজিক নিয়মগুলি উল্লেখ করেছেন জাপানিরা সাধারণভাবে অপরিচিত ব্যক্তির স্পর্শের বিরোধী বলে মনে করা হয় এবং অপরিচিত ব্যক্তির সাথে শারীরিক যোগাযোগকে জাপানি সংস্কৃতিতে অসভ্য বলে মনে করা হয় এবং তাই তারা চুম্বন বিয়ার আলিঙ্গন এবং এমনকি অন্যদের সাথে অন্তরঙ্গ হ্যান্ডশেক এড়িয়ে চলে তাদের সংস্কৃতি তাদের একে অপরের কাছে মাথা নত করার অনুমতি দেয় এবং উচ্চ মর্যাদার ব্যক্তি সবচেয়ে কম নত হয় এবং সবচেয়ে কম মর্যাদা সম্পন্ন ব্যক্তি সবচেয়ে বেশি নত হয় চীনা সমাজেও একই সাংস্কৃতিক নিয়ম প্রত্যক্ষ করা হয় চীনারাও অন্তত প্রচলিত চীনা সামাজিক পকেটে অপরিচিতদের দ্বারা স্পর্শ করা পছন্দ করে না এবং চীনা সম্মেলনে ভূমিকা একটি সম্মতি বা সামান্য শক্তি জড়িত চীনা সমাজে স্পর্শকে স্বাগত জানানো হয় না যদিও আমরা দেখতে পাই যে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই সমস্ত কাজের ক্ষেত্র যেখানে চীনা ও জাপানিদের পশ্চিমা সংস্কৃতির সাথে যোগাযোগ করতে হয় শারীরিক ভাষাগত নিয়মাবলী প্রদর্শনের ক্ষেত্রে একটি ঘনিষ্ঠতা এবং নৈকট্য রয়েছে সুতরাং এই নিয়মগুলি মূলত চীনা এবং জাপানি সমাজের প্রচলিত মেকআপকে প্রতিফলিত করে এই ভিডিওটি আকর্ষণীয়ভাবে অফিসের জায়গায় স্পর্শের ব্যবহার প্রতিফলিত করে ব্যবসায়িক স্পর্শ হল ব্যক্তিগত অনুমোদন প্রতিষ্ঠার দ্রুততম উপায় হ্যান্ডশেকের উপর একটি গবেষণায় দেখা গেছে যে আপনি যদি হ্যান্ডশেক করেন তবে লোকেরা আপনাকে মনে রাখার সম্ভাবনা দ্বিগুণ এই মুহুর্তে আমি সাইমন জে ব্রোনারের একটি খুব আকর্ষণীয় নিবন্ধ উল্লেখ করতে চাই সাইমন ব্রোনার দ্য হ্যাপটিক এক্সপেরিয়েন্স অফ কালচার শিরোনাম সহ তার নিবন্ধটি লিখেছেন এবং আমি এই নিবন্ধটি "The essential haptic experience in our daily encounters constitutes a cultural principle a basic quality or element influencing the customary processes of cognition and behavior" থেকে উদ্ধৃতি দিয়েছি তার যুক্তির সময় তিনি একটি বিশেষ ক্রীড়া ইভেন্ট থেকে উদ্ধৃত করেছেন যখন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় 1981 সালের মধ্য প্রাচ্যের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং এটি টিভিতে সরাসরি দর্শকদের কাছে দেখানো হয়েছিল শ্রোতারা প্রত্যক্ষ করেছিলেন যে প্রতিটি খেলোয়াড় রীতিমত বাস্কেটবল জালের একটি টুকরো কেটেছিল এবং গর্বের সাথে বিজয়ের এই প্রতীকটিকে আঁকড়ে ধরেছিল তার ধারণায় হ্যাপটিক অভিজ্ঞতা শুধুমাত্র আমরা একে অপরকে স্পর্শ করার সাথে সম্পর্কিত নয় কিন্তু বর্ধিতকরণের মাধ্যমে এটি সেই বস্তুগুলির সাথেও জড়িত যাকে আমরা স্পর্শ করি এবং স্পর্শের অনুভূতি যা আমাদের নির্জীব বস্তুর সাথে যোগাযোগ করে এবং তিনি মন্তব্য করেছেন যে "the significance of this traditional right is based on the subjective power of the haptic experience and the symbolic potency of the visible tactual artifact in behavior" তিনি আমাদের প্রতিদিনের আচরণে কৌশলগত নিদর্শনগুলির তাত্পর্যকে সংক্ষিপ্ত করেছেন তিনি হ্যাপটিক বাস্তবতার উপর নির্ভরতার বিষয়েও মন্তব্য করেছেন যা আমাদের শব্দভান্ডারে এবং আমাদের ভাষাগত ব্যবহারের বিভিন্ন দিকগুলিতে প্রবেশ করেছে হ্যাপটিক্সের বিস্তৃত এলাকার উপর ভিত্তি করে কতগুলি ইডিয়ম রয়েছে তা লক্ষ্য করা আকর্ষণীয় উদাহরণস্বরূপ আমরা একটি ধারণা ধরে রাখি আমরা একটি সমস্যা পরিচালনা করি আমরা কিছুতে আঙুল রাখি আমরা সমস্ত ঘাঁটি স্পর্শ করার প্রবণতা রাখি আমরা নতুন রেসিপিগুলিতে আমাদের হাত চেষ্টা করি সাইমন ব্রনারের মতে এই কৌশলগত রূপকগুলি সত্যের নির্দিষ্ট স্তর এবং উপলব্ধির স্বচ্ছতা নির্দেশ করে আমরা যা শুনি তা হয়তো আমরা বিশ্বাস করি না কিন্তু আমরা বুঝতে পারি যে হাত এবং ব্যবহার শিক্ষার জনক যদি আমরা আসলেই কিছু স্পর্শ করে থাকি বা আমরা আমাদের হাত দিয়ে কিছু অনুভব করি তবে এটি বিভিন্ন সংস্করণের তুলনায় দৃশ্যের একটি উল্লেখযোগ্য ব্যাখ্যা হয়ে ওঠে যা আমরা অন্যদের কাছ থেকে শুনেছি বিশ্বের প্রায় প্রতিটি ভাষায় আমরা দেখতে পাই যে বাগধারাগুলি দৈনন্দিন জীবনের সাথে আমাদের হ্যাপটিক অ্যাসোসিয়েশনের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং বিভিন্ন চাপের পরিস্থিতিতে আমরা যেভাবে প্রতিক্রিয়া করি তার একটি খুব আকর্ষণীয় উদাহরণ পাওয়া যেতে পারে যখন চাপের পরিস্থিতির মুখোমুখি হয় তখন আমরা আমাদের হাত মুড়িয়ে ফেলি আমরা স্নায়বিকভাবে বস্তুগুলিকে চালিত করি আমরা যখন আঙ্গুলের ভাষা দেখব তখন আমাদের হ্যাপটিক আচরণের এই দিকগুলি আবার আলোচনা করা হবে সুতরাং হ্যাপটিক প্রতীকগুলির অভিজ্ঞতার জগতে উল্লেখযোগ্য অর্থ রয়েছে মানুষের স্পর্শ প্রতিটি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এটি আমাদের পেশাদার সেটিংসে সমানভাবে গুরুত্বপূর্ণ তবে এটি নির্দিষ্ট মডারেটরের সাথে আসা উচিত এবং অন্য মানুষের কাছে আমাদের স্পর্শ প্রসারিত করার আগে বা অন্য মানুষের স্পর্শের একটি নির্দিষ্ট ব্যাখ্যা দেখার আগে আমাদের নির্দিষ্ট ফিল্টার সম্পর্কে সচেতন হওয়া উচিত আমরা স্পর্শের অবস্থান উল্লেখ করেছি এবং কীভাবে এটি বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং উত্তর ইউরোপে স্পর্শের সাথে তার মর্যাদা এবং এই মর্যাদা সম্পর্কিত শ্রেণিবিন্যাসের সাথেও অনেক সম্পর্ক রয়েছে যারা বয়স্ক বা উচ্চতর মর্যাদার লোকেরা স্বাচ্ছন্দ্যে এমন একজন ব্যক্তিকে স্পর্শ করতে পারে যে মর্যাদায় ছোট বা নিম্ন কিন্তু একজন কম বয়সী ব্যক্তি বা একজন যে ব্যক্তি মর্যাদা কম সে কখনই এই স্পর্শ শুরু করবে না সুতরাং কোম্পানির সভাপতি অফিসের কর্মচারীদের স্পর্শ করতে পারে কিন্তু কর্মচারীরা কখনও রাষ্ট্রপতিকে স্পর্শ করবে না ন্যায়সঙ্গত সামাজিকভাবে গ্রহণযোগ্য স্পর্শ আচরণের মধ্যে সমানগুলি একে অপরকে স্পর্শ করতে পারে আমরা বিভিন্ন সংস্থার মধ্যে বিদ্যমান পার্থক্যগুলির সাংস্কৃতিক পার্থক্যগুলিও দেখেছি একটি নির্দিষ্ট অঞ্চল যা আমি স্পর্শ করতে চাই তা লিঙ্গ পার্থক্যের সাথে সম্পর্কিত যতদূর হ্যাপটিক্স সম্পর্কে আমাদের বোঝার বিষয়ে আমি ব্রেন্ডা মেজরের একটি আকর্ষণীয় নিবন্ধ উল্লেখ করি এই নিবন্ধটি 2012 সালে প্রকাশিত হয়েছিল এবং শিরোনামটি Gender Patterns in Touching Behavior হবে যাইহোক ব্রেন্ডা মেজরের ফলাফল আজকের পরিস্থিতিতেও বৈধ তিনি পরামর্শ দিয়েছেন যে স্পর্শকাতর যোগাযোগের গবেষণা থেকে লিঙ্গ পার্থক্যের বেশ কয়েকটি সামঞ্জস্যপূর্ণ নিদর্শন বেরিয়ে এসেছে তিনি আরও পরামর্শ দিয়েছেন যে তাদের শৈশবকাল থেকেই অল্পবয়সী মেয়ে শিশুকে পুরুষ শিশুর তুলনায় বেশি স্পর্শ করা হয় এবং একই সময়ে সামাজিক নিয়মের কারণে পুরুষরা সাধারণত মহিলাদের তুলনায় বেশি ঘন ঘন স্পর্শ শুরু করে স্পর্শ আচরণে লিঙ্গ পার্থক্যগুলি সমাজতান্ত্রিক স্টেরিওটাইপগুলির সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত যা বেশিরভাগ সমাজে উপসর্গ লিঙ্গ ভূমিকা সম্পর্কে বিদ্যমান এই লিঙ্গ ভূমিকা এবং এই স্টেরিওটাইপগুলি আশা করে যে মহিলাদের প্যাসিভ হওয়া উচিত তাদের নির্ভরশীল আবেগপ্রবণ হওয়া উচিত যেখানে পুরুষদের প্রতিদিনের আচরণে সক্রিয় এবং স্বাধীন আবেগপ্রবণ এবং এমনকি আক্রমণাত্মক হতে হবে বলে আশা করা হয় এই স্টেরিওটাইপগুলি কেবল পুরুষদের দ্বারাই নয় আকর্ষণীয়ভাবে মহিলাদের দ্বারাও ধারণ করা হয় এবং উভয়েই এই স্টেরিওটাইপের ভিত্তিতে অন্যদের প্রতি প্রতিক্রিয়া দেখায় যদি আমাদের আচরণ এই স্টেরিওটাইপগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এটি কেবল আমাদের কর্মক্ষমতাকে বাধা দেয় না তবে এটি আমাদেরকে কম গ্রহণযোগ্য করে তোলে যতদূর অন্যান্য মানুষের ইতিবাচক উদ্দেশ্যগুলি উদ্বিগ্ন সুতরাং এটি শুধুমাত্র আমার পারফরম্যান্সকে সংকুচিত করে না এটি অন্যান্য দলের সদস্যদের কর্মক্ষমতার উপরও কিছু সীমাবদ্ধতা রাখে যারা বিভিন্ন লিঙ্গের অন্তর্ভুক্ত হতে পারে যতদূর সামাজিক স্টেরিওটাইপগুলি উদ্বিগ্ন পুরুষ ভুমিকাগুলি সক্রিয় আচরণের সাথে যুক্ত যেখানে মহিলারা সাধারণত প্রতিক্রিয়াশীল আচরণের সাথে যুক্ত এই দ্বিধাবিভক্তিটি অন্যান্য পার্থক্যের মতো যা পুরুষ এবং মহিলাদের আচরণের ধরণগুলির মধ্যে তৈরি করা হয়েছে উদাহরণ স্বরূপ এজেন্সি বনাম কমিউনিয়ন ইন্সট্রুমেন্টাল বনাম এক্সপ্লিসিট স্ট্যাটাস অ্যাসার্টিং বনাম স্ট্যাটাস নিরপেক্ষকরণ যেখানে আমরা দেখতে পাই যে পুরুষদের একটি সক্রিয় এজেন্সি হওয়ার ভূমিকা দেওয়া হয়েছে যেখানে মহিলাদের প্যাসিভিটির সাথে যুক্ত থাকার কথা সুতরাং লিঙ্গ স্পর্শ সম্পর্কে স্টিরিওটাইপগুলি উচ্চ মর্যাদার মহিলাদের একটি দ্বিধায় ফেলে দেয় এটি সাম্প্রতিক যে মহিলারা অনেক উচ্চ স্তরে কর্তৃত্বের পদ পরিচালনা করতে শুরু করেছেন তাদের কোন রোল মডেল নেই যার কাছ থেকে তারা শারীরিক ভাষায় দক্ষতা শিখতে পারে সুতরাং তারা প্রায়শই অনিশ্চিত থাকে যে তারা তাদের জুনিয়র পুরুষ কর্মচারীদের স্পর্শ করছে কিনা তা শক্তি এবং সমর্থনের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে বা এটি দুর্বলতার ইঙ্গিত বা এমনকি ফ্লার্টেটিং মনোভাবের ইঙ্গিত হিসাবে ভুল ধারণা করা যেতে পারে এটি উপযুক্ত কিনা তা স্পর্শ করে কিনা তা এই ভিডিওতে খুব আকর্ষণীয়ভাবে দেখানো হয়েছে। এখন এবং বারবার একটি স্পর্শ যোগ করে আপনার যোগাযোগের প্রভাব বাড়ানোর চেষ্টা করুন আমি যদি পেশাদার সেটিংয়ে সঠিক আচরণ সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করার কথা মনে রাখি তাহলে এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে স্পর্শকে হালকা করুন এবং একটি ইতিবাচক অমৌখিক সংকেত স্থাপন করার জন্য যথেষ্ট লম্বা করুন হাত বাহু কাঁধ এবং পিঠের সাথে যোগাযোগ সীমিত করুন এবং সচেতন থাকুন যে ভালুকের কাঁধে স্পর্শ করা নারীদের গ্রীষ্মের পোশাকের দিকে ফিরে যেতে পারে যা ব্যবসায়িক অঙ্গভঙ্গির চেয়ে ব্যক্তিগত হিসাবে অনুভূত হতে পারে সাহায্যের অনুরোধ করার সময় কাউকে স্পর্শ করার চেষ্টা করুন আপনি কি আমাকে সেই রিপোর্ট পেতে পারেন গবেষণা দেখায় যে এক সেকেন্ডের 140 এর মতো ছোট স্পর্শ করলে অন্য ব্যক্তির সাহায্য করার ইচ্ছা বাড়বে তাকে কমপ্লায়েন্স ইফেক্ট বলে শেষ পর্যন্ত যোগাযোগের কৌশল হিসাবে স্পর্শ ব্যবহার করুন উদাহরণস্বরূপ আপনি যা বলছেন তার মূল অংশগুলিতে জোর দিতে শ্রোতাকে বাহুতে স্পর্শ করুন কারণ স্পর্শ প্রায়শই ব্যবহৃত হয় যখন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যা বলছি স্পর্শ করা অবচেতনভাবে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে আপনার প্রতিষ্ঠানের সংস্কৃতিতে গ্রহণযোগ্য স্পর্শের পরিমাণের দিকে মনোযোগ দেওয়া শুরু করুন লক্ষ্য করুন কারা স্পর্শ করে এবং তাদের ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া এই আলোচনার ভিত্তিতে আমরা সহজেই বের করতে পারি হ্যাপটিক্স কর্মক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ একটি কর্মক্ষেত্রে স্পর্শ পরীক্ষা করা চ্যালেঞ্জিং কারণ স্পর্শ আমাদের যোগাযোগের সাথে সম্পর্কিত একটি জটিল এবং অস্পষ্ট দিক স্পর্শ প্রসঙ্গের যেকোনো ব্যাখ্যার ক্ষেত্রে সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং কর্মক্ষেত্রটি স্পর্শকাতর ইন্টারেকশনর জন্য কিছুটা অনন্য সেটিং কারণ হয়রানির উদ্বেগের কারণে অনেক ব্যবস্থাপক তাদের অধস্তনদের সাথে যেকোন ধরনের স্পর্শে ভয় পান ভয়ের এই পরিবেশ অনেক প্রতিষ্ঠানকে কর্মক্ষেত্রে স্পর্শ ব্যবহার নিষিদ্ধ করতে বাধ্য করেছে আমরা জানি যে কিছু নির্দিষ্ট ধরণের স্পর্শ রয়েছে যা কর্মক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ পিঠে একটি উত্সাহজনক প্যাট একটি হ্যান্ডশেক কিন্তু একই সময়ে একটি অবাঞ্ছিত স্পর্শ বা একটি স্পর্শ হতে পারে যা ইচ্ছাকৃতভাবে ভয় দেখায় যা নয় শুধুমাত্র অপেশাদার কিন্তু অপরাধীও হতে পারে একই সময়ে এই এলাকার গবেষকরা আমাদের বলেন যে এই উভয় ব্যাখ্যাই সমানভাবে প্রযোজ্য এবং উপলব্ধ আছে গবেষকরা পরামর্শ দেন যে কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফলের জন্য স্পর্শ ব্যবহার করা যেতে পারে এটি বিশেষত একটি খুব আকর্ষণীয় গবেষণা দ্বারা সমর্থিত যা ফুলার এবং অন্যদের দ্বারা করা হয়েছিল এবং এই গবেষণাটি এই ধারণাটিকে সমর্থন করেছিল যে পরিচালকরা কর্মীদের ধারণাকে প্রভাবিত করতে স্পর্শ ব্যবহার করতে পারে অনুসন্ধানে তারা পরামর্শ দিয়েছিল যে ম্যানেজার যারা স্পর্শ ব্যবহার করে একটি কৌশল আরও ঘন ঘন সামাজিকভাবে আরও কার্যকর ছিল অধস্তনদের উপলব্ধির পরিপ্রেক্ষিতে তাদের পছন্দের আপাত আন্তরিকতা আন্তঃব্যক্তিক প্রভাব এবং সুপারভাইজার সমর্থনের উপলব্ধি একই সময়ে গবেষণা দ্বারা সমর্থিত এবং বিভিন্ন সংস্থা দ্বারা নথিভুক্ত আরও অনেক উদাহরণ রয়েছে যেখানে স্পর্শ কর্মীদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে আজকাল আমরা দেখতে পাই যে স্পর্শ শুধুমাত্র মানুষের সাথে সম্পর্কিত নয় এটি একটি প্রযুক্তিগত সম্প্রসারণও পেয়েছে এবং হ্যাপটিক্স শব্দটির উপযোগিতা এখন মূর্ত স্পর্শকাতর বা সোমাটিক উপলব্ধি সম্পর্কে বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক এবং প্রকৌশল উদ্বেগের মধ্যে বেশি নিহিত Mandayam A Srinivasan এর একটি খুব আকর্ষণীয় নিবন্ধে সাদা বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনের উল্লেখ করা হয়েছে যা মানুষের প্রয়োজনের অনেক ক্ষেত্রে ব্যয় করার জন্য আবির্ভূত হয়েছে যার মধ্যে পণ্য ডিজাইন চিকিৎসা প্রশিক্ষক এবং পুনর্বাসন রয়েছে তিনি তিনটি ভিন্ন ধরনের হ্যাপটিক্সের কথাও উল্লেখ করেছেন হ্যাপটিক্স শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে যেমন শিল্পের ইতিহাসে নন্দনতত্ত্ব এবং স্থাপত্যে এবং আরও ঘন ঘন মানব সম্পদে মানব ব্যবস্থাপনায় উপলব্ধি এবং প্রকৌশলের মনোবিজ্ঞানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রমবর্ধমান বহুবিষয়ক গবেষণা এটির প্রযুক্তিগত মাত্রায় স্পর্শ করার এই বিশেষ শিল্পটিকে দেখা সম্ভব করেছে সুতরাং তিনি হ্যাপটিক্সকে তিনটি উপশ্রেণীতে বিভক্ত করেছেন হিউম্যান হ্যাপটিক্স মেশিন হ্যাপটিক্স এবং কম্পিউটার হ্যাপটিক্স হিউম্যান হ্যাপটিক্স হল যা আমরা গত দুটি মডিউলে আলোচনা করেছি হিউম্যান সেন্সিং অধ্যয়ন এবং যদি আমি স্পর্শের মাধ্যমে তাদের ধারণা এবং আবেগের এই শব্দটি ব্যবহার করতে পারি মেশিন হ্যাপটিক্স হল ডিজাইন নির্মাণ এবং মানুষের স্পর্শ প্রতিস্থাপন বা বৃদ্ধি করার জন্য মেশিনের ব্যবহার আরটিফিসিয়াল ইন্টেলিজেন্ট এই দিকে কাজ করছে তারপরে আমাদের কাছে কম্পিউটার হ্যাপটিক্স রয়েছে যা অ্যালগরিদম এবং সফ্টওয়্যারের উপর ভিত্তি করে ভার্চুয়াল বস্তুর স্পর্শ এবং অনুভূতি তৈরি এবং রেন্ডার করার সাথে যুক্ত সুতরাং হ্যাপটিক্সের এই আলোচনা আমাদের বলে যে এটি কর্মক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনেও তাৎপর্যপূর্ণ এতে যে সাংস্কৃতিক বৈচিত্র বিদ্যমান তা হলো ব্যাখ্যার পাশাপাশি কিছু অন্যান্য মাত্রা যা প্রযুক্তিগত উন্নয়নের কারণে সম্ভব হয়েছে আমাদের পরবর্তী মডিউলে আমরা যোগাযোগের অমৌখিক দিকগুলির একটি স্বাধীন অংশ হিসাবে কাইনেসিক্সকে দেখব